মৌলিক ধারণা উদাহরণ পরবর্তী অংশ সুতরাং উদাহরণস্বরূপ এই V12 এবং V21 সুতরাং এই হল 1 নম্বর বিন্দু এবং এই হল l অ্যাম্পিয়ার এবং এই হল বিন্দু 2 এই হল এই হল সুতরাং এই ভোল্টেজ হল V12 সুতরাং যদি V12 10 ভোল্ট এটি তাই V21 হবে 10 ভোল্ট যদি V12 হয় যদি এটি হয় তবে এটি হবে যদিV12 10 ভোল্ট হয় তাহলে V21 হবে 10 ভোল্ট এটি বোধগম্য সুতরাং ভোল্টেজ পোলারিটির রেফারেন্স দিক নির্দেশ করতে এই রকম পদ্ধতি ব্যবহার করা হয় এর সাহায্যে ভোল্টেজ V12 কে ব্যাখ্যা করা যেতে পারে আমি যেমন বলেছি বিন্দু 2 এর সাপেক্ষে বিন্দু 1 এর বিভবকে বলেছি V12 অতএব যৌক্তিকভাবে এটি অনুসরণ করে যে যদি বিভব V12 এর মান 10 ভোল্ট হয় তবে বিভব V21 এর মান হবে 10 ভোল্ট সুতরাং V V12 V V21 সুতরাং আরও ব্যাখ্যার উদ্দেশ্যে একই ভোল্টেজের 17 চিত্রে আসা যাক উদাহরণস্বরূপ এখানে এই দুটি বিন্দু 1 এবং 2 এবং এটি একটি বাতি সুতরাং এটি 10 ভোল্ট সুতরাং বিন্দু 1 এর বিভব বিন্দু 2 এর চেয়ে 10 ভোল্ট বেশি এই হচ্ছে এর অর্থ একইভাবে যদি এটি হয় 1 তবে এটি 2 এখানে পোলারিটি পরিবর্তিত হয়েছে ধরুন এটি হল এটি হল সুতরাং এটি হয়েছে এবং এটিকে হিসাবে নেওয়া হয়েছে অতএব এটিও এমন হতে পারে যেমন এটি একটি সুতরাং বিন্দু 2 হল বিন্দু 1 এর উপরে 10 ভোল্ট সুতরাং যখনই এইরকম ধরা হবে তখনই কে তাদের রেফারেন্স পয়েন্ট হিসাবে নিন আবার যদি এভাবে ধরা হয় যে বিন্দু 1 যেটি একটি টার্মিনাল পয়েন্ট তবে বিন্দু 1 এর বিভব বিন্দু 2 এর চেয়ে 10 ভোল্ট বেশি এবং এখানে এটি 2 এখানে এটি 1 কিন্তু 10 ভোল্ট তার মানে বিন্দু 2 হল বিন্দু 1 এর চেয়ে 10 ভোল্ট বেশি বিষয়টি এখন বোধগম্য এই টার্মিনালকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসাবে নিয়ে সেখান থেকে হিসাব করলে অর্থ একই হবে সুতরাং এখানে বিন্দু 2 হল বিন্দু 1 এর চেয়ে 10 ভোল্ট বেশি এখানে বিন্দু 1 হল বিন্দু 2 এর চেয়ে 10 ভোল্ট বেশি সুতরাং এগুলি সবই একই ভোল্টেজ V12 এর দুটি সমতুল্য উপস্থাপনা হয় এই উপস্থাপনা বা সেই উপস্থাপনা উভয়ই একে অপরের সমতুল্য সুতরাং এই বিষয়টিই সাধারণভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে সুতরাং এটি 1 থেকে 2 পর্যন্ত ভোল্টেজ ড্রপ যা 2 থেকে 1 পর্যন্ত ভোল্টেজ বৃদ্ধির সমান উভয়ের অর্থ একই সুতরাং পরবর্তী হল ক্ষমতা এবং শক্তি সুতরাং সার্কিট বিশ্লেষণে ক্ষমতা এবং শক্তির গণনা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র কারেন্ট এবং ভোল্টেজ উভয়ই প্রকৃতপক্ষে সমস্ত উদ্দেশ্য পূরণ করে না কারণ আউটপুট হয়তো ক্ষমতা উদাহরণস্বরূপ ধরুন বাসস্থানে বাল্ব আছে টিউব লাইটও আছে এই সবগুলিই ক্ষমতা দ্বারা উপস্থাপিত হয় সুতরাং তাই ভোল্টেজ এবং কারেন্ট একটি বৈদ্যুতিক সার্কিটের প্রয়োজনীয় চলরাশি কিন্তু তারা নিজেরাই যথেষ্ট নয় একটি কারণ হল যে সিস্টেমের প্রয়োজনীয় আউটপুট প্রায়শই অ বৈদ্যুতিক হয় এবং এই আউটপুটটি সুবিধাজনকভাবে ক্ষমতা এবং শক্তির পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় এবং দ্বিতীয় বিষয় হল যে আউটপুট অথবা যদি একটি বৈদ্যুতিক উপাদান বা ডিভাইস নেওয়া হয় তবে তাদের পাওয়ার আউটপুট সীমিত হতে পারে যেমন 40 ওয়াট বা 1000 ওয়াট হতে পারে কিন্তু এটি সীমিত সুতরাং আরেকটি কারণ হল যে সমস্ত ব্যবহারিক ডিভাইসের ক্ষমতার পরিমাণের সীমাবদ্ধতা রয়েছে বা তারা কেবল কিছু ডিভাইস পরিচালনা করতে পারে যা তাদের স্পেসিফিকেশনে রয়েছে যদি দেখেন যে কিছু বাল্ব বা যে কোন আলো বা পাখা হতে পারে সেখানে কিছু স্পেসিফিকেশন আছে এবং একটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন হল ক্ষমতা বা পাওয়ার উদাহরণস্বরূপ আমাদের অভিজ্ঞতা থেকে সবাই জানি যে 60 ওয়াটের বাল্ব একটি 40 ওয়াটের বাল্বের চেয়ে বেশি আলো দেয় কারণ 40 ওয়াটের চেয়ে 60 ওয়াট বেশি ক্ষমতাসম্পন্ন এবং এটিও জানি যে যখন আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় তখন আসলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 'ওয়াট ঘন্টা' হিসাবে খরচ হওয়া বৈদ্যুতিক শক্তির মূল্য পরিশোধ করা হয় তাই যে বৈদ্যুতিক বিল পরিশোধ করা হয় সেটি আসলে ওয়াট ঘন্টা সাধারণভাবে ইউনিটের উচ্চতর মান হল কিলোওয়াট ঘন্টা সুতরাং কখনও কখনও এই ভাবে শক্তির সংজ্ঞা দেওয়া হয় যে শক্তির মান ক্ষমতাকে ঘন্টা দ্বারা গুণ করে প্রাপ্ত হয় কারণ যদি লক্ষ্য করেন যে শক্তির মান এখানে পাওয়ার ঘন্টা দ্বারা গুণিত কারণ এটি ওয়াট ঘন্টা watt hour এখন জানুন কীভাবে ক্ষমতা এবং শক্তিকে ভোল্টেজ এবং কারেন্টের সাথে সম্পর্কযুক্ত করা হয় সুতরাং ক্ষমতা বা পাওয়ার হল সময়ের সাথে শক্তির প্রসারণ বা শোষণের পরিবর্তনের হার সুতরাং ক্ষমতাকে ওয়াট এককে পরিমাপ করা হয় সুতরাং গাণিতিকভাবে p dw dt এটি আসলে সময়ের সাথে শক্তির প্রসারণ বা শোষণের পরিবর্তনের হার সুতরাং এটি হল pdwdt যেখানে p হল ক্ষমতা যা ওয়াট এককে প্রকাশিত w হল শক্তি যা জুল এককে প্রকাশিত এবং t হল সময় সেকেন্ডে সুতরাং এই সমীকরণ থেকে 1 ওয়াটের সংজ্ঞা হল 1 ওয়াট 1 জুল প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 ওয়াট হল প্রতি সেকেন্ডে এক জুল সুতরাং আবার পাওয়ার আসলে ওয়াট এককে পরিমাপ করা হয় সুতরাং গাণিতিকভাবে এটি p dw dt এবং সেই পদার্থবিদ্যার থেকে ক্ষমতার সংজ্ঞা হল সময়ের সাথে শক্তির প্রসারণ বা শোষণের পরিবর্তনের হার শুধু যদি লেখেন সময়ের সাথে শক্তির পরিবর্তনের হার তাহলে সঠিক হল না লেখা উচিত ক্ষমতা হচ্ছে সময়ের সাথে শক্তির প্রসারণ বা শোষণের পরিবর্তনের হার সুতরাং তাই সমীকরণ 11 থেকে Idqdt ইত্যাদি আমরা দেখেছি সুতরাং সমীকরণ 11 14 এবং 16 এই তিনটি সমীকরণ থেকে আমরা পাই p dwdt dwdq dqdt হিসাবেও লিখতে পারি এবং আমরা দেখেছি যে dwdq হচ্ছে আসলে V এবং সমীকরণ 11 থেকে আমরা পেয়েছি I dqdt এটি I এবং সমীকরণ 14 থেকে এটি dwdq V সুতরাং p vi সুতরাং এখানে p হল পাওয়ার বা ক্ষমতা সুতরাং এটি হল সমীকরণ 17 আমি মনে করি এখন আর এটি লিখতে হবে না এটা বোধগম্য যে dwdt কে আংশিক ডেরিভেটিভ হিসাবে লিখুন ডিফারেন্সিয়েশনের চেইন নিয়ম ব্যবহার করে লিখুন dwdq dqdt এবং যদি dwdq v হয় যা সমীকরণ 14 থেকে পাওয়া যায় এবং i dqdt হয় যা সমীকরণ 11 থেকে পাওয়া যায় সুতরাং পাওয়ার ভোল্টেজ কারেন্ট সুতরাং সমীকরণ 17 দেখায় যে মৌলিক সার্কিট উপাদানগুলির ক্ষমতা হল কেবলমাত্র উপাদানের দুইপ্রান্তের ভোল্টেজ এবং উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের গুণফল অতএব ক্ষমতা হচ্ছে উপাদানের দুই প্রান্ত বা টার্মিনাল দ্বয়ের মধ্যে একটি পরিমাণ এবং আমাদের গণনা থেকে বলতে সক্ষম হব যে পাওয়ার উপাদানটিতে বিতরণ করা হচ্ছে বা উপাদান দ্বারা সরবরাহ করা হচ্ছে যদি পাওয়ারে একটি চিহ্ন থাকে তবে এটি বুঝতে হবে যে উপাদানটিকে ক্ষমতা বিতরণ করা হয় বা উপাদান দ্বারা শোষিত হয় এটি আকর্ষণীয় বিষয় পাওয়ারে চিহ্ন হলে বা সংখ্যাগত এবং অন্যান্য বিষয়ে এর সাথে অভ্যস্ত হবেন এবং অন্যদিকে যদি পাওয়ারে চিহ্ন থাকে অর্থাৎ উপাদান দ্বারা ক্ষমতা সরবরাহ করা হচ্ছে কিন্তু কীভাবে বুঝবেন কখন পাওয়ারে একটি ধনাত্মক বা একটি ঋণাত্মক চিহ্ন আছে তাই এই হল প্রশ্ন সুতরাং ভোল্টেজের পোলারিটি এবং কারেন্টের অভিমুখ পাওয়ার এর চিহ্ন নির্ধারণে একটি প্রধান ভূমিকা পালন করে সুতরাং এটি লক্ষ্য করুন এটি একটি সাধারণ সার্কিট উপাদান সুতরাং এই হল এবং এই হল সুতরাং এই টার্মিনাল হল কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং এখানে আসলে কী হবে যখনই একটি কারেন্ট ধনাত্মক টার্মিনালে প্রবেশ করবে তখন কারেন্ট ধনাত্মক চিহ্ন নেবে সুতরাং এই কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে অর্থাৎ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং pvi সুতরাং এই কারণে পাওয়ার ধনাত্মক তার মানে এই উপাদানটি আসলে বৈদ্যুতিক ক্ষমতা শোষণ করছে এর মানে যখন কারেন্ট i টার্মিনাল ছেড়ে যাচ্ছে বা টার্মিনালে প্রবেশ করছে সুতরাং যখন এটি টার্মিনালে প্রবেশ করছে তার মানে তখন কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং p vi এখন এটি আসলে টার্মিনালে প্রবেশ করছে এবং যখন কারেন্ট টার্মিনাল থেকে চলে যাচ্ছে তখন চিহ্ন একই সাথে বুঝতে হবে যে আসলে কারেন্ট i টার্মিনাল থেকে উপাদানটির দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং কারেন্ট i ধনাত্মক হবে যখন এটি টার্মিনালে প্রবেশ করবে এবং যখন কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে তখন কারেন্ট i এর অভিমুখ ঋণাত্মক চিহ্ন হবে সুতরাং p vi এখানে v যেমন আছে তেমনই থাকবে কিন্তু i এর চিহ্নটি পরিবর্তন হবে তাই এটি হবে vi এর অর্থ হল এটি পাওয়ার শোষণ করছে এবং এই ক্ষেত্রে উপাদানটি পাওয়ার সরবরাহ করছে কারণ p v i সুতরাং একটি ক্ষেত্রে কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে অপর ক্ষেত্রে কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে সুতরাং যখন এটি প্রবেশ করছে তখন টার্মিনাল চিহ্নটি কারেন্টের চিহ্ন হওয়া উচিত এবং যখন টার্মিনাল ছেড়ে যাচ্ছে তখন এটি হওয়া উচিত এই কিছু বিষয় আমি বলতে চাইছি এই মৌলিক বিষয়গুলিই মাথায় রাখতে হবে সুতরাং প্যাসিভ সাইন কনভেনশন ব্যবহার করে পাওয়ারের জন্য এই রেফারেন্স পোলারিটি মাথায় রাখতে হবে এখন পাওয়ারের চিহ্ন ধনাত্মক করার জন্য কারেন্টের অভিমুখটিই আসলে গুরুত্বপূর্ণ অন্য আর কিছু নয় সুতরাং কারেন্টের অভিমুখ এবং ভোল্টেজের পোলারিটি 18 a এবং b চিত্রে যেমনটি দেখানো হয়েছে তার সাথে যাতে এক হয় তা নিশ্চিত হওয়া আবশ্যক এখন আমি প্যাসিভ সাইন কনভেনশন দ্বারা যাই বলি না কেন কারেন্ট ভোল্টেজের ধনাত্মক পোলারিটির মাধ্যমে প্রবেশ করে এবং এই ক্ষেত্রে p vi কারণ এই কারেন্ট তাদের ধনাত্মক পোলারিটির মাধ্যমে প্রবেশ করছে যখনই কারেন্ট পজিটিভ পোলারিটির মাধ্যমে প্রবেশ করে তখন অবশ্যই i এর বর্তমান চিহ্নটিকে হিসাবে নিতে হবে তাই pvi হিসাবে নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে যেহেতু কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে সেক্ষেত্রে নিতে হবে এজন্য p vi সুতরাং প্যাসিভ সাইন কনভেনশনের মাধ্যমে ভোল্টেজের ধনাত্মক পোলারিটির মধ্য দিয়ে কারেন্ট প্রবেশ করে এবং এই ক্ষেত্রে pvi এর মানে vi 0 সুতরাং vi 0 বোঝায় যে উপাদানটি পাওয়ার শোষণ করছে আবার যখন p vi অর্থাৎ যখন vi ঋণাত্মক সেই ক্ষেত্রে চিত্র b অনুসারে উপাদানটি আসলে পাওয়ার সরবরাহ করছে আমার সমগ্র টেক্সট জুড়ে এবং সমগ্র কোর্স জুড়ে এই প্যাসিভ সাইন কনভেনশনটি অনুসরণ করবে তাই আমি আবার পরামর্শ দিই যে এই প্যাসিভ সাইন কনভেনশনটি মাথায় রাখুন যাতে পরবর্তী পর্যায়ে আমরা কোনও সমস্যার সমাধান করতে পারি সুতরাং মৌলিক বিষয়টি প্রাথমিকভাবে পরিষ্কার হওয়া উচিত তার মানে যখন কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করে তখন i পজিটিভ হওয়া উচিত আর যখন কারেন্ট পজিটিভ টার্মিনাল ছেড়ে চলে যাচ্ছে তখন i ঋণাত্মক হওয়া উচিত সুতরাং যখন এটি ধনাত্মক হয় তখন এই উপাদানটি পাওয়ার শোষণ করে আবার যখন এটি ঋণাত্মক হয় তখন vi মানে এই উপাদানটি পাওয়ার সরবরাহ করে সেই কারণেই এটি vi সুতরাং এখানে প্যাসিভ সাইন কনভেনশনটি সন্তুষ্ট হচ্ছে আমি বলেছি যখন কারেন্ট একটি উপাদানের ধনাত্মক টার্মিনালের মধ্য দিয়ে প্রবেশ করে তখন p vi হয় কিন্তু যদি কারেন্ট ঋণাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করে তাহলে p vi তার মানে চিত্রটি অন্যভাবে দেখলে আমার মনে হয় এখানে নেগেটিভ টার্মিনালের মাধ্যমে কারেন্ট প্রবেশ করছে এখানেও আরেকটি উপায় হল যে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট প্রবেশ করছে সেটি হল i সুতরাং p vi কারেন্ট ঋণাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করলে p vi অন্যথায় কারেন্ট ধনাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করে বা ঋণাত্মক টার্মিনাল ছেড়ে চলে যায় সুতরাং মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল পজিটিভ টার্মিনালের মধ্য দিয়ে কারেন্ট প্রবেশ করালে এটি vi আর নেগেটিভ টার্মিনালের মাধ্যমে কারেন্ট প্রবেশ করালে এটি vi যখন কারেন্ট ধনাত্মক টার্মিনালের মাধ্যমে উপাদানে প্রবেশ করছে তখন পাওয়ার শোষণ করছে আর যখন ঋণাত্মক টার্মিনালের মাধ্যমে উপাদানে প্রবেশ করছে তখন পাওয়ার সরবরাহ করছে আশা করি এটি বুঝতে পেরেছেন কারণ এটি খুবই প্রয়োজন সুতরাং সাধারণভাবে " শোষিত ক্ষমতা সরবরাহকৃত ক্ষমতা" এই হিসাবে লিখতে পারেন একই ধারণা ঠিক যেমন ভাবে আমরা I12 I21 বা ভোল্টেজ V12 V21 লিখেছি অনুরূপভাবে লিখতে পারি " শোষিত ক্ষমতা সরবরাহকৃত ক্ষমতা" কারণ পাওয়ার ব্যালেন্স বা শক্তির ভারসাম্য সমান এখানে এটি সন্তুষ্ট করতে হবে এখন এই চিত্রটি দেখুন এই চিত্রটিতে উপাদানের শোষিত ক্ষমতা ও সরবরাহকৃত ক্ষমতার ক্ষেত্র দুটি দেখানো হয়েছে এখানে দেখুন কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে এটি টার্মিনাল এবং এটি 5 ভোল্ট তাহলে পাওয়ার কত হবে V 5 ভোল্ট এবং I 4 অ্যাম্পিয়ার সুতরাং পাওয়ার হবে 5 4 সুতরাং 20 ওয়াট কারণ কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে কিন্তু এখানেও দেখুন যে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে কারণ কারেন্ট এইভাবে যায় এইভাবে যায় এবং তারপর এইভাবে যায় সুতরাং এই ক্ষেত্রে এটি i 4 অ্যাম্পিয়ার সুতরাং এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই ভাবে এই পথে যাচ্ছে সুতরাং পজিটিভ টার্মিনালের মধ্য দিয়ে কারেন্ট প্রবেশ করছে এবং এখানেও পজিটিভ টার্মিনালের মধ্য দিয়ে কারেন্ট প্রবেশ করছে এবং এই 4 অ্যাম্পিয়ার এই ভাবে প্রবাহিত হয় সুতরাং শেষ পর্যন্ত উভয় ক্ষেত্রেই কারেন্ট ধনাত্মক টার্মিনালের মধ্য দিয়ে প্রবেশ করছে কিন্তু এখানে এটি 1 2 এখানেও 1 2 কিন্তু এখানে এটি এখানে এটি সুতরাং এই ক্ষেত্রেও p 5 4 তাই পাওয়ারের মান হল 20 ওয়াট সুতরাং উভয় ক্ষেত্রেই উপাদানটি আসলে পাওয়ার শোষণ করছে সুতরাং উভয় সার্কিটের প্রয়োগক্ষেত্রেই এটি ক্ষমতা শোষণ করছে সুতরাং আমি আশা করি এটি বোঝাতে পেরেছি সুতরাং উভয় সার্কিটেই এটি p 20 ওয়াট এখানেও 5 4 এখানেও 5 4 তাই উভয় ক্ষেত্রেই 20 ওয়াট দেখুন যে কারেন্ট এই ধনাত্মক টার্মিনালের মধ্য দিয়ে প্রবেশ করছে এখানেও এটি এইভাবে যায় সুতরাং বিষয়টি বুঝতে হবে তাহলে পরবর্তী পর্যায়ের জন্য বিষয়গুলি সহজ হবে এখন এই উপাদানটিতে পাওয়ার সরবরাহ করার ক্ষেত্রটি পর্যালোচনা করা যাক এই ক্ষেত্রে দেখুন যে কারেন্ট আসলে ঋণাত্মক টার্মিনালে প্রবেশ করছে আমি এই উপাদানটি এমন ভাবে নেব যাতে এটি 4 অ্যাম্পিয়ার হয় সুতরাং কারেন্ট এই পথে যাচ্ছে সুতরাং এখানে এই অভিমুখ নির্দেশ দেওয়া হয় সুতরাং কারেন্ট আসলে ঋণাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করছে সুতরাং এখানে কারেন্ট ঋণাত্মক হিসাবে নেওয়া উচিত সুতরাং p 45 তাই 20 ওয়াট তার মানে এই উপাদানটি আসলে ক্ষমতা সরবরাহ করে একইভাবে এখানেও কারেন্ট প্রবেশ করছে ঋণাত্মক টার্মিনালে সুতরাং এটি এই পথে যাচ্ছে সুতরাং এখানেও এটি অতএব এটি হবে 4 5 সুতরাং 20 ওয়াট তার মানে পাওয়ার ঋণাত্মক সুতরাং এই উপাদানটি পাওয়ার সরবরাহ করছে সুতরাং এটি আসলে নেওয়া হয় 20 ওয়াট সুতরাং এখন যে কোনো বৈদ্যুতিক সার্কিটের জন্য শক্তি সংরক্ষণের আইন মানতে হবে এই কারণে যেকোনও তাৎক্ষণিক সময়ে একটি প্রদত্ত সার্কিটে উপাদানগুলির ক্ষমতার বীজগাণিতিক যোগফল অবশ্যই 0 হতে হবে তাই সাধারণভাবে সিগমা পাওয়ার 0 অর্থাৎ p 0 লিখতে পারি একটি সার্কিটে একাধিক ভোল্টেজের উত্স এবং একাধিক বৈদ্যুতিক উপাদান থাকতে পারে সুতরাং অনেক ক্ষেত্রে ক্ষমতা সরবরাহ করা হবে এবং অনেক ক্ষেত্রে ক্ষমতা শোষিত হবে সুতরাং মোট সরবরাহকৃত পাওয়ার এবং মোট শোষিত পাওয়ারের যোগফল 0 হবে অথবা অন্যভাবে বলা যায় যে "মোট সরবরাহকৃত পাওয়ার মোট শোষিত পাওয়ার 0" লিখতে পারি সুতরাং এই ক্ষেত্রে p 0 তার মানে সব পাওয়ার এর যোগফল 0 বা তার পরে দেখা যাবে একেই বলে মোট সরবরাহকৃত পাওয়ার মোট শোষিত পাওয়ার যা আমরা পরে দেখব সুতরাং সাধারণ সমষ্টিতে সিগমা 0 সুতরাং এই সমীকরণ 18 এটি নিশ্চিত করে যে সার্কিটে সরবরাহ করা মোট ক্ষমতার মান মোট শোষিত ক্ষমতার মানের সমান হওয়া আবশ্যক সুতরাং এই হল ধারণা এই হিসাবে সিগমা p 0 লিখুন এটি অনেক পরে দেখা যাবে যখন আমি উদাহরণটি নেব এখন একটি সার্কিটের উপাদানগুলির দ্বারা সরবরাহ করা বা শোষিত হওয়া শক্তি w এর মান গণনা করতে এগুলিকে সমাকলন করুন সেইজন্য জেনে রাখুন যে পাওয়ার dwdt এটি বোধগম্য তাই আর লিখছি না আমরা আগেও দেখেছি যে পাওয়ার dwdt সুতরাং dw pdt হবে সুতরাং সমাকলন করলে পাব w কিন্তু p vi তাই এখানে p vi বসান অতএব w এটি সমীকরণ 19 তাই শক্তি হল কাজ করার ক্ষমতা সুতরাং শক্তি জুল এককে পরিমাপ করা হয় সুতরাং বৈদ্যুতিক পাওয়ার ইউটিলিটি কোম্পানিগুলি ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টায় শক্তি পরিমাপ করে সুতরাং 1 ওয়াট ঘন্টা 3600 জুল সুতরাং আমি আশা করি আরও কয়েকটি উদাহরণে যাওয়ার আগে এই পর্যন্ত বিষয়টিকে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি মৌলিক ধারণাগুলি যেমন কারেন্ট ভোল্টেজ পাওয়ার এবং প্যাসিভ সাইন কনভেনশন এই বিষয়গুলি এবং তারপর পাওয়ার এর ক্ষেত্রে বা বলতে বোঝায় যে পাওয়ার শোষিত বা সরবরাহ করা হয়েছে একইভাবে ভোল্টেজের ক্ষেত্রে যে বিন্দুটির বিভব অন্য বিন্দু থেকে উচ্চতর এই সমস্ত বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন অতএব এক ওয়াট ঘন্টা 3600 জুল এখন সেই কয়েকটি সাধারণ উদাহরণে আসি 5524 সংখ্যক ইলেকট্রন দ্বারা কত পরিমান চার্জকে উপস্থাপন করা হয় এটি উদাহরণ সংখ্যা 1 সুতরাং আমরা জানি প্রতিটি ইলেকট্রনের চার্জ e 1602 10 19 কুলম্ব হয় যেহেতু এখানে 5524 সংখ্যক ইলেকট্রন আছে সুতরাং মোট চার্জের পরিমান হবে 1602 10 19 প্রতি ইলেকট্রন 5524 কারণ প্রতিটি ইলেক্ট্রনে এই পরিমান চার্জ থাকে সুতরাং মোট চার্জ হবে 8849 10 16 কুলম্ব এখানে স্ক্যান করার জন্য কিছুটা অংশ কাটা হয়েছে সুতরাং এটি আসলে কুলম্ব এখন উদাহরণ 2 নেওয়া যাক এখানে এই হল এই টার্মিনালে প্রবেশকারী মোট চার্জ এটি আসলে 17 নম্বর পৃষ্ঠা যেখানে q 3t sin মিলি কুলম্ব হিসাবে দেওয়া হয়েছে সুতরাং t 04 সেকেন্ডে কারেন্টের মান নির্ধারণ করুন এটি খুবই সহজ বিষয় এখানে q দেওয়া আছে আমরা জানি যে idqdt সুতরাং i ddt 3t sin এখানে এটি আসলে 2πt সুতরাং যদি এই ডেরিভেটিভটি করা হয় তবে এটি হবে i 3 sin 6t cos 2πt মিলি অ্যাম্পিয়ার কারণ চার্জটি আসলে মিলি কুলম্বে তাই কারেন্টকে মিলি অ্যাম্পিয়ারে লেখা হচ্ছে সুতরাং এখন t 03 সেকেন্ডে কারেন্টের মান নির্ণয় করতে হবে সুতরাং এখানে t 03 সেকেন্ড বসান সুতরাং এই ক্ষেত্রে i 3 sin 2 03 603 cos 2π 03 মিলি অ্যাম্পিয়ার সুতরাং সরলীকরণ করার পরে এটি t 03 সেকেন্ডে i 1106 মিলি অ্যাম্পিয়ার পাব সুতরাং এখানে জেনে নিন আসলে এখানে এটিকে 03 বলা উচিত কারণ এখানে আমি t 03 নিয়েছি কিন্তু এখানে লেখার সময় জেনে নিন যে এটিকে 04 করা হয়েছে এটি 03 হওয়া উচিত সুতরাং কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় সুতরাং এখানে এটি একটি পর্দা তাই এখানে একটি সংশোধন করতে পারবেন না তাই এটি আসলে হবে t 03 সুতরাং কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় তাই এখানে t 03 নেওয়া হয়েছে সুতরাং পরবর্তী বিষয়টি হল মোট চার্জের পরিমান নির্ণয় করুন উদাহরণ 13 তে একটি টার্মিনালে প্রবেশকারী মোট চার্জের পরিমান নির্ধারণ করুন t 2 সেকেন্ড এবং t 4 সেকেন্ডের মধ্যে সুতরাং টার্মিনালের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে i 2t2 t অ্যাম্পিয়ার এখানে i দেওয়া হয়েছে এবং টাইম স্প্যান দেওয়া হয়েছে t 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সুতরাং সমীকরণ 12 ব্যবহার করতে হবে যেখানে আমরা পেয়েছি i dq dt তাই dq idt তাই q এখানে সময়সীমা t0 থেকে t সুতরাং এটি সমীকরণ 12 থেকে পাওয়া যায় সুতরাং এখানে t0 এবং t দেওয়া হয়েছে এখানে t0 2 সেকেন্ড এবং t 4 সেকেন্ড দেওয়া হয়েছে সুতরাং q সুতরাং এটিকে ইন্টিগ্রেট করলে এটি হবে ⅔ t 3 t 2 2 যার সীমা 2 থেকে 4 এরপর একে সরলীকরণ করা হয় সুতরাং আমরা q 3133 কুলম্ব পাব সুতরাং পরবর্তী উদাহরণ হল 14 সুতরাং এখানে একটি প্রদত্ত সার্কিটে উপাদানগুলির জন্য চার্জ বনাম সময়ের সমীকরণটি এই ভাবে দেওয়া হয়েছে যখন t 0 তখন q 0 আবার t 0 এর জন্য q 2 2e 100t আমাদের চার্জ বনাম সময়ের গ্রাফ প্লট করতে হবে q ইতিমধ্যে দেওয়া আছে শুধুমাত্র এটি প্লট করতে হবে এটি খুঁজে বের করতে হবে তারপর উভয়কে প্লট করতে হবে সুতরাং আমরা জানি যে i dqdt সুতরাং t 0 এর জন্য এখানে q 0 দেওয়া হয়েছে তাই যদি ডেরিভেটিভ নেওয়া হয় তবে সেটিও আসলে t 0 এর জন্য নেওয়া হয় তাই সময়ের মান 0 এর কম হবে অর্থাৎ এটি এমন সার্কিটের অতীত ইতিহাস পরে ট্রানজিয়েন্ট সার্কিটে এই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব এটি সার্কিটের অতীত ইতিহাস সুতরাং এই কারণেই এটি গাণিতিকভাবে প্রতিনিধিত্ব করে যেটিকে t 0 বলে সুতরাং এই ক্ষেত্রে q 0 সুতরাং যখন t 0 তখন q 0 আবার t 0 এর জন্য q 2 2e 100t এখন ডেরিভেটিভ ddt q নিন সুতরাং এখানে যদি তা করা হয় তাহলে এটি হবে 200 e 100t যখন t 0 এখন q এর প্লট এবং এটি চিত্র 2 এ দেখানো হয়েছে এটি q এর প্লট এবং এটি ইতিমধ্যে দেওয়া হয়েছে সুতরাং এই ক্ষেত্রে যদি এই রাশিতে t 0 বসাই তাহলে কী হবে সুতরাং আসলে e 1000 e0 1 তাই q 2 2 0 সুতরাং গ্রাফ 0 থেকে শুরু হয় এবং সময় t মিলিসেকেন্ড এককে প্রকাশ করা হয় সুতরাং যখন t বৃদ্ধি পায় তখন অবশেষে এটি স্থির অবস্থায় পৌঁছাবে যখন q এর মান হবে 2 এখানে যখন t 0 অর্থাৎ t এর মান বৃদ্ধি পাচ্ছে এবং অসীমের দিকে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তার মানে তখন এই পদটি অদৃশ্য হয়ে যাবে এবং মাত্র 2 অবশিষ্ট থাকবে সুতরাং সে কারণেই t এর মান যখন অসীমের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে তখন q এর মান 2 কুলম্ব হতে চলেছে এবং এটি হল কারেন্ট i যখন t 0 তখন কারেন্ট হল 200 অ্যাম্পিয়ার কারণ যখন t 0 তখন e 1000 এই পদটির মান হবে e0 1 সুতরাং i 200 1 200 সুতরাং i এর গ্রাফ 200 থেকে শুরু হচ্ছে এবং যখন t বৃদ্ধি পাচ্ছে তখন এই কারেন্ট আসলে 0 এর দিকে আসছে এবং যখন t অসীমের দিকে ঝুঁকছে অর্থাৎ t এর মান অসীমের দিকে যাচ্ছে তখন এই পদটি অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ এটি 0 হবে সুতরাং স্থির অবস্থায় কারেন্ট 0 হবে সুতরাং এটি হল এই q বনাম সময়ের এই প্লট সুতরাং এটি চার্জের প্লট এবং এটি কারেন্টের প্লট সুতরাং আরেকটি উদাহরণ 15 একটি উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i 1 অ্যাম্পিয়ার যখন 0 t 1 হয় এবং দ্বিতীয় বিষয় হল i 3 t2 অ্যাম্পিয়ার যখন t 1 হয় যখন সময় 0 t 1 হয় তখন কারেন্ট হল 1 অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট হল ধ্রুবক সুতরাং t 0 সেকেন্ড থেকে t 2 সেকেন্ড পর্যন্ত উপাদানটিতে প্রবেশ করা চার্জ নির্ণয় করতে হবে সুতরাং এই সমস্যাটি হল t 0 সেকেন্ড থেকে t 2 সেকেন্ডে উপাদানটিতে প্রবেশ করা চার্জের পরিমান নির্ধারণ করা সুতরাং আমরা জানি যে চার্জ q এখানে সময়ের ব্যবধান t0 থেকে t পর্যন্ত একে দুটি ভাগে ভাগ করা যেতে পারে প্রথমে t0 থেকে t1 পর্যন্ত এবং তারপর t1 থেকে t পর্যন্ত সুতরাং q উদাহরণে প্রদত্ত সংখ্যা অনুযায়ী t1 হল এক সেকেন্ড সুতরাং 0 থেকে 1 সুতরাং t0 থেকে t1 হল 0 থেকে 1 কারণ সুতরাং t0 আসলে 0 এবং t1 হল 1 সেকেন্ড আরেকটি ব্যবধান হল t1 থেকে t সুতরাং t1 হল 1 সেকেন্ড এবং t 2 সেকেন্ড সুতরাং আমি আশা করি এটি এখন বোধগম্য যে এই সময়ের ব্যবধান t0 থেকে t মানে আসলে 2টি ব্যবধান আছে একটি হল 0 থেকে 1 এবং অন্যটি 1 এর চেয়ে বড় এবং সেটি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এভাবেই আমাদের 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে চার্জের পরিমান নির্ণয় করতে হবে সুতরাং 0 থেকে 1 সেকেন্ড অর্থাৎ t0 0 এবং t1 1 এবং তারপর এই 1 থেকে 2 সেকেন্ড অর্থাৎ t1 1 এবং t 2 সুতরাং 0 থেকে 1 সেকেন্ড ব্যবধানের জন্য i 1 সুতরাং i dt 1 dt তারপর 1 থেকে 2 সেকেন্ড ব্যবধানের জন্য i 3 t2 সুতরাং i dt 3 t2 dt অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ড ব্যবধানের জন্য i dt 1 dt এবং তারপর 1 থেকে 2 সেকেন্ড ব্যবধানের জন্য i dt 3 t2 dt এটি সহজ বিষয় কিন্তু আমি আশা করি এটি আরো ভাল ভাবে বুঝতে পারব যখন ইন্টিগ্রেট করা হবে এবং এটি সমাধান করে আমরা q 8 কুলম্ব পাব তাই আমি বোঝার জন্য আবারও বলছি এখানে t0 0 এবং t1 1 তবে আমাদের উপাদানটিতে প্রবেশ করা চার্জ নির্ধারণ করতে হবে t0 0 সেকেন্ড থেকে t 2 সেকেন্ড পর্যন্ত তবে প্রথমে আমাদের 0 থেকে 1 এটি বিবেচনা করতে হবে কারণ এই ব্যবধানে i 1 অ্যাম্পিয়ার সুতরাং q সুতরাং t0 থেকে t1 অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ডের ব্যবধানে কারেন্ট হল 1 অ্যাম্পিয়ার সুতরাং আবার t1 থেকে t অর্থাৎ 1 থেকে 2 সেকেন্ডের ব্যবধানে কারেন্ট হল 3t2 অ্যাম্পিয়ার এই দুটিকে সমাকলন করলে আমরা পাব q 17 সুতরাং 8 কুলম্ব আমি আশা করি এই সহজ বিষয়টি এখন আমার বুঝতে পেরেছি আরেকটি বিষয় অর্থাৎ আরেকটি উদাহরণ এটি আসলে এখানে 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে সুতরাং এখানে প্রদত্ত আছে যে একটি বৈদ্যুতিক রোধে বৈদ্যুতিক শক্তি প্রতি মিনিটে 8 কিলো জুল হারে তাপে রূপান্তরিত হয় এবং এই রোধের মধ্য দিয়ে প্রতি মিনিটে 300 কুলম্ব হারে চার্জ প্রবাহিত হয় তাহলে এই রোধের দুই টার্মিনাল বা প্রান্তের মধ্যে ভোল্টেজের পার্থক্য কত হবে সুতরাং বৈদ্যুতিক শক্তি একটি রোধে প্রতি মিনিটে 8 কিলো জুল হারে তাপে রূপান্তরিত হয় এবং প্রতি মিনিটে 300 কুলম্ব হারে চার্জ প্রবাহিত হয় তাহলে রোধের দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজের পার্থক্য কত সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে v pi এখানে ক্ষমতা অর্থাৎ p 8 কিলো জুল প্রতি মিনিট প্রদত্ত আছে সুতরাং এটি 8103 সুতরাং প্রতি মিনিটে 8000 জুল এবং q দেওয়া হয়েছে প্রতি মিনিটে 300 কুলম্ব সুতরাং এটি প্রতি মিনিটে 300 কুলম্ব সুতরাং এটি হল 2667 জুল প্রতি কুলম্ব অর্থাৎ ভোল্টেজ কারণ আমরা আগেই দেখেছি যে জুল প্রতি কুলম্ব ভোল্টেজ সুতরাং v 2667 ভোল্ট সুতরাং আরেকটি বিষয় হল এটি একটি শক্তির উৎস যা 6 সেকেন্ডের জন্য 4 অ্যাম্পিয়ারের একটি ধ্রুবক তড়িৎ প্রবাহকে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হতে বাধ্য করে যদি 4 কিলো জুল শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তির আকারে প্রকাশিত হয় তবে বাতির দুটি প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ নির্ধারণ করুন সুতরাং এটি বলছে যে শক্তির উত্স একটি বাতির মধ্য দিয়ে 6 সেকেন্ডের জন্য 4 অ্যাম্পিয়ারের একটি ধ্রুবক তড়িৎপ্রবাহকে প্রবাহিত হতে বাধ্য করে যদি 4 কিলো জুল শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তির আকারে প্রকাশিত হয় তবে বাতির দুটি প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ নির্ধারণ করুন সুতরাং মোট চার্জ হল q এবং আমরা জানি যে i dqdt সুতরাং সাধারণভাবে লিখতে পারেন যে dq i dt সুতরাং এখানে q i t লিখছি সুতরাং এখানে আমাকে i 4 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে এখানে 4 অ্যাম্পিয়ার ধ্রুবক এবং সময় t হল 6 সেকেন্ড সুতরাং t 6 সেকেন্ড সুতরাং q 4 6 অর্থাৎ 24 কুলম্ব সুতরাং আমরা জানি ভোল্টেজ ড্রপ বিভব পার্থক্য dwdq সুতরাং এখানে বিভব পার্থক্য v w q লেখা হচ্ছে সুতরাং এখানে w 4 কিলো জুল দেওয়া আছে অর্থাৎ 4103 আর এখানে ∆q 24 কুলম্ব সুতরাং আমরা v 4103 24 16667 পেয়েছি সুতরাং এটি একটি 16667 ভোল্ট এখন উদাহরণ 18 গণনা করুন t 4 মিলিসেকেন্ডে একটি উপাদানে সরবরাহকৃত ক্ষমতার পরিমান নির্ণয় করুন যদি উপাদানটির ধনাত্মক টার্মিনালে প্রবেশকারী কারেন্ট i 4 cos 100πt অ্যাম্পিয়ার হয় এবং ভোল্টেজ হল v 3 i এবং v 3 didt একটি রাশি অন্যটি দেওয়া হয়েছে v 3 di দ্বারা dt সুতরাং মূল সমস্যাটি হল পাওয়ারের মান গণনা করা যা t 4 মিলিসেকেন্ডে একটি উপাদানে সরবরাহ করা হয় যদি তার ধনাত্মক টার্মিনালে প্রবেশ করা কারেন্টের মান হয় i 4 cos 100πt অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ হয় v 3 i এবং v 3 di dt সুতরাং এর সমাধান সহজ এখানে v 3 i তাই v 3 4 cos 100πt সুতরাং v 12 cos 100πt এখন পাওয়ার হল p v i আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে এখানে যেটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল একটি সাধারণ DC সার্কিট বা ডিসি কোড কিন্তু এখানে সাইন বা কোসাইন ফাংশনের এক বা দুটি সাধারণ উদাহরণ নেওয়া হয়েছে এবং সাইন বা কোসাইন এর পরিপ্রেক্ষিতে সিঙ্গেল ফেজ পাওয়ার এবং 3 ফেজ পাওয়ার এর বিষয়টি আসবে যখন AC সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখানে শুধু সেই টাইম ফাংশন পাওয়ার এবং এই বিষয়টির একটি অনুভূতি দেওয়ার জন্য কিন্তু পরে দেখবেন যে সিঙ্গেল ফেজ সার্কিটে পাওয়ারের গণনা বা কম্পিউটেশন এবং 3 ফেজ সার্কিটে পাওয়ারের গণনার থেকে আলাদা এবং 3 ফেজও একটি আকর্ষণীয় বিষয় কিন্তু এখানে এটি সহজ এখানে সময় ফাংশনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় শুধুমাত্র একটি অনুভূতি দিতে কিন্তু এটি শুধুমাত্র শক্তির এবং ক্ষমতার সম্পর্কে সামান্য মৌলিক ধারণা দেবার জন্য সুতরাং যদি p vi হয় তবে p 12 cos 100πt 4 cos 100πt 48 cos2 100πt কিন্তু যখন t 4 মিলিসেকেন্ড হবে অর্থাৎ এখানে t 4 মিলিসেকেন্ড বসানো হবে তখন p 48 cos2 100π 410 3 যার থেকে সরলীকরণ করে আমরা পাই p 4603 ওয়াট এখন দ্বিতীয় বিকল্প হিসাবে আরেকটি মান দেওয়া হল যে v 3 didt সুতরাং এখানে v 3 didt এবং i 4 cos 100πt দেওয়া হয়েছে ডেরিভেটিভ নিয়ে আমরা পাই v 1200 π sin 100πt সুতরাং p v i সুতরাং এটি v এর অভিব্যক্তি এবং এটিকে i 4 cos 100πt দিয়ে গুণ করলে আমরা পাওয়ারের রাশিটি পাব সুতরাং এখানে p এর মান 2400π sin 200πt এবার এখানে t 4 মিলিসেকেন্ড বসালে তখন p 2400π sin 200π 410 3 ওয়াট যার থেকে সরলীকরণ করে আমরা পাই p 44318 ওয়াট অর্থাৎ 44318 কিলোওয়াট সুতরাং আজ এই পর্যন্ত আরো কিছু উদাহরণ পরে দেখা হবে সুতরাং এই পর্যন্ত জানলে এটি কিছু অনুভূতি দেবে কারেন্ট এবং ভোল্টেজের সময়ের তারতম্য সম্পর্কে তবে সময়ের তারতম্যের অন্যান্য বিষয়গুলি সিঙ্গেল ফেজ সার্কিটের জন্য দেখতে পাওয়া যাবে তবে কেবলমাত্র প্রথমে বিবেচনা করা হবে জেনে নিন ডিসি সার্কিট মৌলিক ধারণা তারপর মৌলিক আইন মৌলিক উপপাদ্য এটি ট্রানজিয়েন্ট বা প্রথম ক্রমের সার্কিট শুধুমাত্র এবং পরবর্তীতে এই পাওয়ার কারেন্ট সবকিছুই সময়ের ফাংশন হিসাবে নেওয়া হয় এগুলি শুরুতে কিছু মৌলিক ধারণা দেবে